হ্যালো সকলকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্স এ সকলকে স্বাগত আগের ক্লাসগুলোতে আমরা সেকশন গুলো সম্পর্কে শিখেছি এই ক্লাসে আমরা বেশি করে সেকশনাল ভিউ গুলো সম্পর্কে শিখব সুতরাং এই সেকশনাল ভিউগুলোতে আমাদের বিভিন্ন প্রসঙ্গগুলো আছে যথা কিভাবে সম্পূর্ণ সেকশনগুলো আঁকতে হয় যদি এটা একটা অর্ধ সেকশনাল ভিউ হয় তবে এটা কি রকম দেখতে হয় কিভাবে অফসেট সেকশনগুলো আঁকতে হয় কিভাবে রিভলভ সেকশনগুলো প্রকাশ করতে হয় এগুলো হলো বিষয় যেগুলো আমরা আজকের ক্লাসে শিখব পরের ক্লাসে আমরা রিব ওয়েব সেকশনগুলো অ্যালাইন্ড সেকশনগুলো সম্পর্কে শিখব যদি এটা একটা ভাঙ্গা প্রকৃতির সেকশন হয় এটাকে কেমন দেখাবে এবং যদি কোন অংশ অপসারিত করা হয় সেটাকে কিভাবে প্রকাশ করতে হবে এবং প্রতীক স্বরূপ একটা যান্ত্রিক উপাদান যদি আমরা এটাকে একটা কাট সেকশনাল ভিউ হিসাবে প্রকাশ করতে চাই সেকশনাল ভিউগুলোতে এই প্রসঙ্গগুলো আমরা আলোচনা করবো সুতরাং সবার প্রথমে সম্পূর্ণ সেকশন এবং সেকশনাল ভিউগুলোর প্রথম অংশ নিয়ে শুরু করা যাক প্রথম প্রসঙ্গ যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো একটা সম্পূর্ণ সেকশন প্রকাশভঙ্গি উদাহরণ হিসেবে এরকম একটা বস্তু ধরা যাক সম্ভবত ক্যামেরা লেন্সের একটা অংশ এর ওপর আমরা সযত্নে এটাকে মাঝামাঝি অবস্থিত একটা তল যেটা এই ক্যামেরা বস্তুটি দিয়ে গেছে সেটা বরাবর ফালি করতে চাইবো এবং যে অংশটা বাঁদিকে আছে আমরা সেটাকে রাখতে চাইবো এবং যেটা ডান দিকে আছে সেটাকে আমরা সরিয়ে ফেলবো সুতরাং এই কাট সেকশনাল তল বরাবর আমরা এটাকে দুটো সমান অংশে বিভক্ত করবো বাঁ দিকের অংশটাকে রাখবো দেখার চেষ্টা করব এটাকে কেমন দেখায় এবং ডান দিকের অংশটাকে সরিয়ে দেবো এটা আমরা ঐ ক্যামেরা বস্তুটার অভ্যন্তরস্থ খুঁটিনাটি জানার জন্য করবো বাইরে থেকে আইসোমেট্রিক ভিউতে আমরা পৃষ্ঠের পরিধি মাপগুলো কি আছে প্রভৃতি দেখব ওর ভেতরে কি প্রকারের উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমরা পারবো না যতক্ষণ না আমরা এই কাল্পনিক কাট প্লেন টা নিই সেই কারণেই আমরা এই সেকশনাল ভিউগুলোতে দেখব এবং এখানে আমরা সমস্ত বস্তুটাকে দুটো সমান অংশে ফালি করেছি এবং এটাকে সরিয়েছি সেখানে কারণ আছে যার জন্য এই প্রকারের বস্তুগুলোকে আমরা সম্পূর্ণ সেকশনাল ভিউ বলে থাকি সুতরাং ডান দিকের অংশটা অপসারিত করার পর পড়ে থাকা অংশটা হলো এটা এখানে আমরা সেটার মত এইরকম অভ্যন্তরস্থ খুঁটিনাটি দেখতে পাবো এবং একদা এই ফালিটা সেটা দিয়ে অতিক্রান্ত হলে আমরা এখানে উপাদানটা দেখতে পাবো সেটা হলো এটা এবং যেহেতু আমরা ঐ অভিমুখে একটা ফালি নিয়েছি আমাদের ঐ আকারটা আছে এবং একইভাবে নেপথ্যে সেখানে হয়তো একটা আকার আছে যেটা ওর মধ্য দিয়ে গেছে যা হয়ত এই আইসোমেট্রিক ভিউ থেকে সরাসরি দৃষ্টিগোচর হচ্ছে না কিন্তু যখন আমাদের একটা সম্পূর্ণ সেকশনাল ভিউ থাকে নেপথ্যে কি আছে আমরা সেটাও দেখতে পারি এটা হলো উপাদানটি দিয়ে তৈরি একটা ত্রিমাত্রিক বস্তু সুতরাং যখন তোমরা এটাকে ফালি করবে সেটা দিয়ে যেখানেই ঐ তলটা অতিক্রম করুক না কেন ঐ অংশগুলোর মধ্যে তোমরা সর্বদাই কিছু উপাদান পাবে আমরা এগুলোকে হ্যাচ যুক্ত রেখাগুলো দ্বারা দেখাবো সুতরাং এই বস্তুটাকে যদি আমরা একটা প্ল্যানার ভিউতে প্রকাশ করতে চাই এর অর্থ হলো ঐ অভিমুখ থেকে এটাকে কেমন দেখাবে আমরা সেটা দেখতে চাই এখন তলটা যাই হোক না কেন এটা শুধুমাত্র ঐ অংশটাকে কেটেছে আমরা এটাকে কাট সেকশনাল ভিউ দিয়ে দেখাবো যদি ঐ অংশটা তলটা দিয়ে কাট না হয় আমরা এটাকে হ্যাচযুক্ত রেখাগুলো দিয়ে দেখাবো না সুতরাং এই অংশটা যখন আমরা এটাকে ফালি করতে চাই এটা এই তল দ্বারা কাট হয় না সুতরাং এই অংশটাকে আমাদের কোনো হ্যাচ দিয়ে দেখানো উচিত নয় ঐ অংশটা হল সেটা এবং এই উপাদানটি ফালি হয়েছে সুতরাং ঐ উপাদানটা হল সেটা কোনো অন্য রং বিবেচনা করা যাক সুতরাং এই অংশটা যেটাই আমরা দেখছি সেটা হলো বিষয়বস্তু গুলো একইভাবে নিচেও আমাদের ঐ প্রকারের উপাদান আছে সুতরাং আমাদের ঐ প্রকারের উপাদান আছে এবং এই অংশে একইভাবে এই অংশটা তল দ্বারা ফালি হয়নি সুতরাং এই অংশটা তল দ্বারা বিভক্ত হয়নি সুতরাং আমরা এটাকে কোনো হ্যাচ দ্বারা দেখাবো না যেখানেই উপাদান সরানো হয়েছে সেই অংশগুলোকে আমরা হ্যাচযুক্ত রেখা দ্বারা দেখাবো যদি ফালি করার সময় আমরা ঐ উপাদানটা সরানোর অবস্থায় না থাকি তবে আমরা এটাকে হ্যাচযুক্ত রেখা দ্বারা দেখাবো না কারণ এটা একটা অ্যাসিমেট্রিক বস্তু আমরা সব সময় এটাকে কেন্দ্রীয় রেখা বিষয়ক তথ্য দ্বারা দেখাবো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমরা যে সেকশনই নিয়োজিত করি না কেন সব সময় আমরা সেকশনের তলায় A A লেবেল দ্বারা প্রকাশ করবো এবং আমরা এটা দেখাবো সুতরাং আমি একটা ফালি পেতে পারি A A তীর চিহ্নগুলি ব্যবহার করা যাক সুতরাং তীর চিহ্নের অভিমুখ নির্দেশ করে যে আমরা এই অংশটার রাখতে চাইছি এবং এই অংশটা অপসারিত করতে চাইছি সুতরাংতীর চিহ্ন গুলোর অভিমুখ বজায় রাখার অবস্থানগুলো নির্দেশ করে এবং যখন আমি ওপর থেকে টপ ভিউ দেখি তখন এটা এরকম দেখায় যে সেখানে একটা রেখার মতো একটা কাট প্লেন আছে সেখানে এই দিকে তীর চিহ্নের অভিমুখ হবে সুতরাং সাধারণত আমরা নির্দেশ করবো যে সেকশন আমরা এই কাট সেকশনাল ভিউর জন্য প্রকাশ করছি সুতরাং সেই লেবেলটার উল্লেখ করতে হবে এবং যখনই তুমি উপাদানটা অপসারিত করবে তোমাকে সুনির্দিষ্ট রেখাগুলো দিয়ে প্রকাশ করতে হবে যদি এটা লোহার মত কোনো উপাদান হয় তবে এক প্রকারের রেখাগুলো আমরা ব্যবহার করি যদি এটা ব্রাশ ব্রোঞ্জ তামার হয় আলাদা প্রকারের বিষয়বস্তু আমরা ব্যবহার করবো যদি এটা কাঠের হয় আমরা আলাদা প্রকারের রেখাগুলো ব্যবহার করবো সুতরাং ঐ রেখা প্রকাশভঙ্গির ওপর ভিত্তি করে আমরা এটা বোঝার অবস্থায় থাকবো যে কি উপাদান আমরা ব্যবহার করছি সাধারণত যখন তোমরা শিল্পক্ষেত্রে উৎপাদন স্তরে থাকবে তখন এই উৎপাদনের প্রক্রিয়ায় ড্রয়িং শীট দেওয়া হয়ে থাকে এবং সেখানে আমরা বোঝার একটা অবস্থায় থাকবো যে কি প্রকারের অংশ আমরা উৎপাদন করছি এবং অভ্যন্তরীণভাবে ব্যবহৃত উপাদানটা কি প্রকারের চিত্রাবলীর মাধ্যমে পরিকল্পনাটা প্রকাশ করার জন্য সাধারণত আমরা একটা সম্পূর্ণ বস্তুকে টপ ভিউতে দেখাই এবং সেখানে একটা সেকশন তল থাকে সুতরাং যদি আমরা ওপর থেকে দেখি যে কয়েকটা জিনিসই আমরা দেখতে পাই না কেন এগুলোকে যেভাবে দেখাবে সেগুলোই আমরা রাখবো এবং তীর চিহ্ন গুলো দিয়ে দেখাবো এবং কাট প্লেনটা লম্বা ড্যাশকে অনুসরণ করে দুটো ছোট ড্যাশ এবং এবং এই রকম সেটাই হলো কাট প্লেনের প্রকাশভঙ্গি এবং অভ্যন্তরীণভাবে আমাদের এই অন্তর্নিহিত রেখাগুলো থাকে যেগুলো হলো এই রেখাগুলো যেগুলোকে আমরা ড্যাশড রেখাগুলো দ্বারা দেখাবো এর জন্য আমরা এই অংশটাকে রেখে দেবো এই অংশটাকে অপসারিত করবো বাকি যে সেকশনটাই রয়ে যাক সেই উপায়ে আমরা প্রকাশ করবো যদি আমরা সমস্ত বস্তুটাকে দিয়ে সেটা করি তবে আমরা সম্পূর্ণ সেকশনাল ভিউ বলে ডাকবো সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেকশনাল অঞ্চল একটা দৃশ্যমান রূপরেখা দ্বারা সীমাবদ্ধ যখন তোমরা ওগুলোকে টপ ভিউ থেকে দেখছো এবং অন্য জিনিস গুলো হলো যখন আমরা করি কাট সেকশন খুলি আমরা ড্যাশড রেখাগুলো দ্বারা প্রকাশ করি কাটার পর এটা ড্যাশড রেখা থাকা উচিত নয় কারণ তলটা সেটা দিয়ে গেছে সুতরাং এই রেখাটাকে একটা নিরবিচ্ছিন্ন রেখা হিসেবে ভাবা হয় আমাদের ড্যাশড রেখাগুলো দ্বারা দেখানো উচিত নয় এই সমস্ত বিষয়টা একটা নিরবিচ্ছিন্ন বিষয় বলে মনে করা উচিত যেখানে টপ ভিউতে কাটসেকশন অপসারিত না করলে এগুলো ড্যাশড রেখা দ্বিতীয় বিষয় হলো কাট প্লেনের পেছনে দৃশ্যমান প্রান্তগুলো দেখানো উচিত সুতরাং যে দৃশ্যমান প্রান্তগুলোই আমরা দেখতে পাই সেগুলো ঐ কাট প্লেনে পরিষ্কার ভাবে দেখানো প্রয়োজন যদি সেখানে কোনো অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো সেকশনাল ভিউর সমগ্র অঞ্চল থেকে বাদ দেওয়া উচিত উদাহরণ হিসেবে আমরা এখানে একটা ফালি তৈরি করছি কিন্তু সেখানে অভ্যন্তরীণ অংশ থাকতে পারে যেটা অন্তর্নিহিত আছে এখানে সেকশনের পেছনে কোথাও সেখানে অভ্যন্তরীণ অংশগুলো থাকতে পারে কিন্তু যখন আমরা কাট সেকশনাল ভিউ প্রকাশ করছি আমাদের এই কাট সেকশনাল বিষয়টায় ঐ অন্তর্নিহিত অংশটা দেখানো উচিত নয় যদিও এটা বস্তুটার পেছনদিকে আড়ালে আছে সেটা প্রকাশ করা উচিত নয় সেখানে বিশেষ ব্যতিক্রমগুলো আছে উদাহরণ হিসেবে যদি সেখানে থ্রেড এবং ভেঙে যাওয়া সেকশনগুলো থাকে যেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে শিখব সেই ভেঙে যাওয়া সেকশনগুলোতে আমরা ঐ ড্যাশড প্রকারের রেখাগুলো দেখাতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি সেখানে আড়ালে কোন বিষয় থাকে সেটা কাটসেকশন নেবার পর আমাদের দেখানো উচিত নয় এটা হল প্রমাণ প্রকাশভঙ্গিমা এখন উপাদানগুলোর উপর ভিত্তি করে রেখাগুলোর প্রকৃতি সম্পর্কে আমাদের দেখানো উচিত সুতরাং একটা ডাটা বই থাকতে হবে যেখানে আমরা দেখতে পারি যদি এটা একটা লোহার উপাদান হয় উদাহরণ হিসেবে যদি এটা একটা ঢালাই লোহা হয় অথবা সমস্ত উপাদানগুলোর সাধারণ ব্যবহার আমরা এগুলোকে একটা হ্যাচ হিসাবে 45 ডিগ্রী আনত রেখাগুলো হিসেবে দেখাবো এবং এগুলো হলো সমান্তরাল রেখাগুলো যেগুলো আমাদের দেখাতে হবে সুতরাং তোমাদের মিনি ড্রাফটার ব্যবহার করে তোমরা এই সমান্তরাল রেখাগুলো আঁকতে পারো যদি এটা একটা স্টিল হয় এগুলো শুধুমাত্র সমান্তরাল সরলরেখা হবে না বরং সামান্য ব্যবধানে দুটি সমান্তরাল সরলরেখা আমাদের দেখাতে হবে সুতরাং ঐ প্রকারের প্রকাশভঙ্গি স্টিলকে নির্দেশ করে যদি এটা ব্রাশ ব্রোঞ্জ অথবা তামার মত উপাদান হয় ওই প্রকারের নরম উপাদান এর ক্ষেত্রে আমরা এগুলোকে হ্যাচযুক্ত রেখা যাকে অনুসরণ করে একটা ড্যাশড রেখা এবং আবার একে অনুসরণ করে একটা নিরবিচ্ছিন্ন রেখা দ্বারা দেখাই এই উপায়ে আমরা উপাদানগুলোকে প্রকাশ করে থাকি আরো বিস্তারিতভাবে সিমেট্রিক বস্তুগুলো সম্পর্কে দেখা যাক সুতরাং এখানে আমাদের ওই প্রকারের বৃত্তীয় সিমেট্রি আজিমুথাল ভাবে সিমেট্রিক বস্তু আছে এবং এই তল বরাবর আমরা এটাকে ফালি করতে চাই এর অর্থ হলো এই কম্পিউটার এর লম্ব অভিমুখে তুমি বস্তুটার একটা ফালি নিতে চলেছো সুতরাং যদি আমি এই তলটা প্রকাশ করতে চাই এটা ঐ দিকে যতদূর পর্যন্ত সম্ভব যাবে এবং তীর চিহ্নের দিকের অংশটা রাখবে এর অর্থ হলো এই অংশটা রাখবে এই অংশটা সরিয়ে দেবে একদা আমাদের করা হলে এই অংশটা যেটাই আমরা রাখতে চাই না কেন সেটা আমরা এখানে দেখাচ্ছি তোমরা এই বস্তুটার অভ্যন্তরীণ গঠন দেখতে পারো এর একটা ছিদ্র আছে ঐ অংশে একটা ড্রিল করা ছিদ্র আছে এবং এই উপায়ে উপাদানটা ভর্তি আছে কারণ এর দ্বারা দুটো সমান্তরালে রেখা পৃথক ভাবে আছে সুতরাং এটা হলো একটা স্টিলের বস্তু আরেকটা উদাহরণ নেওয়া যাক আমাদের একটা বস্তু এবং কাট প্লেন বিশিষ্ট সেকশন আছে এটাকে A A বলা যাক এই অংশটা রাখো এটা সরিয়ে দাও যদি আমি সেই উপাদানটা প্রকাশ করতে চাই সেই সেকশনাল ভিউ দেখানোর পর আমায় এটাকে কেবল এই প্রকারের আড়ালে থাকা রেখাগুলো দেখালে চলবে না এটা ভুল দ্বিতীয় বিষয় যখন তোমরা এই উপাদানটাকে অপসারিত করে ফেলবে কাট প্লেনটার হ্যাচযুক্ত রেখাগুলো থাকা উচিত ঐ হ্যাচযুক্ত রেখাগুলোও অনুপস্থিত সুতরাং এটা হল ভুল প্রকাশভঙ্গি সঠিক প্রকাশভঙ্গি হলো ঐ জিনিসগুলো থাকা এবং এই নিরবিচ্ছিন্ন রেখাগুলো থাকা এখন আমরা অর্ধ সেকশনাল ভিউগুলোর দিকে তাকাবো সুতরাং একটা অর্ধ সেকশন একটা বস্তুর এক অর্ধাংশের অভ্যন্তরীণ বিষয় গুলো উন্মোচিত করে যখন অন্য অর্ধাংশের বহিঃস্থ গঠনটাই রেখে দিয়ে থাকে এবং এই অর্ধ সেকশনগুলো মূলত সিমেট্রিক বস্তুগুলোর জন্য ব্যবহৃত হয় এই সিমেট্রির জন্য তোমাদের সম্পূর্ণ সেকশনাল ভিউর প্রয়োজন হয় না কিন্তু অর্ধ সেকশনাল ভিউগুলোকে প্রকাশ করা সুবিধাজনক কারণ আমাদেরকে সমগ্র বস্তুটাকে এই হ্যাচযুক্ত রেখাগুলো দিয়ে ভর্তি করার প্রয়োজন হয় না যেহেতু তাদের একটা ঘূর্ণনগত সিমেট্রিক বিষয় আছে ঐ অংশটার একটা এক চতুর্থাংশ আমরা সরাবো এবং এই অর্ধ সেকশনগুলো দিয়ে বাকি অংশটা দেখাবো ওটার দিকে দেখা যাক উদাহরণ হিসেবে আমাদের এই বস্তুটা আছে এটা একটা বৃত্তীয়ভাবে সিমেট্রিক বস্তু এখন যদি আমি প্রকাশ করতে চাই আমাকে শুধুমাত্র এই সমস্ত অংশটা হ্যাচ করতে হবে না এবং এই সমস্ত অংশটা হলো একটা ক্যামেরা লেন্স কার্যত একই ক্যামেরার জন্য আমি শুধুমাত্র এটার এক চতুর্থাংশ হ্যাচযুক্ত রেখা হিসেবে প্রকাশ করতে পারি এভাবেও আমাদের উদ্দেশ্য সাধিত হবে এই প্রকারের বিষয়গুলো যদি আমরা করতে যাই আমরা সেগুলোকে অর্ধ সেকশন বিষয়বস্তু বলে থাকবো উদাহরণ হিসেবে আরেকটা বস্তু নেওয়া যাক সুতরাং এই বস্তুটার জন্য এদিকে আমাদের সিমেট্রি আছে সুতরাং এখন আমি এই অংশটা অপসারিত করতে পারি এবং এই অংশটা অপসারিত করতে পারি এবং এটা রাখতে পারি কল্পনা করার চেষ্টা করো এটা কেমন দেখাবে সুতরাং যদি এটা কাট প্লেনের বিষয় হয় এই অংশটা রাখো এটা হলো কাট প্লেন ঐ অংশটা রাখো সুতরাং আমার তল ঐ পথে যাবে একটা L কোণের মত L কোণের তল আমি একটা ফালি তৈরি করতে চাইবো এবং এই অংশটা সরাবো এটা রাখবো এটাকে কেমন দেখাবে সেই প্রকারের উদ্দেশ্যগুলোর জন্য আমরা অর্ধ সেকশন ব্যবহার করি সুতরাং যদি আমি এই অংশটা অপসারিত করি তবে তোমাদের উপাদান আছে যেটা এখানে দৃষ্টিগোচর হচ্ছে আমরা এই অংশটা সরাই না সুতরাং আমরা এগুলোকে হ্যাচ দ্বারা দেখাই না এবং আবার এই অংশটা সরানো হয় সুতরাং এগুলোকে হ্যাচযুক্ত রেখা গুলো দ্বারা প্রকাশ করি একইভাবে এই অংশটাকে আমরা অপসারিত করি সুতরাং আমরা এগুলোকে হ্যাচযুক্ত রেখা গুলো দ্বারা দেখাই সুতরাং যদি আমরা টপ ভিউ থেকে দেখি এটা হলো বস্তুটাকে যেমন দেখাবে এই বৃত্তাকার গর্তগুলো এবং প্রভৃতি এবং যে অংশটা আমাদের সরাতে হতো সেটা রাখা হয়েছে সুতরাং সেটা একটা কারণ যে আমাদের এই তলের তথ্য আছে যেটা যাচ্ছে এবং আমরা এই অভিমুখেও এটাকে অপসারিত করতে চাই সুতরাং এটা যাবে এবং এটা সুতরাং রেখে বাদ দাও অর্ধ সেকশনাল ভিউগুলোকে যদি সম্পূর্ণ সেকশন দিয়ে প্রতিস্থাপিত করা হয় এটা সেখানে চারিদিকে যাবে আমাদের সেটার প্রয়োজন নেই সুতরাং এই অংশটা যেটাই আমরা পেতে পারি না কেন সেটা বস্তুটার সম্পর্কে আরো তথ্য প্রকাশিত করে এখানে এক অর্থে আরো তথ্য যেমন আমরা গর্তটা দেখার একটা অবস্থায় থাকবো ঐ গর্তটা সেখানে নেই এবং এই অংশটার এর মতন একই উপাদান আছে সুতরাং আমাদের এই প্রকারের হ্যাচিং বিষয়গুলো দেখানোর প্রয়োজন নেই সুতরাং যদি আমি বস্তুটাকে দৃষ্টিগোচর করি এই অংশ যেখানে হ্যাচযুক্ত অংশটা সেখানে আছে আমাদের সেই হ্যাচযুক্ত রেখাগুলো আছে এবং যেহেতু এটা হলো গর্ত আমাদের সেখানে ছিদ্রটা আছে এবং সেখানে একটা অক্ষ আছে যেটা ওর মধ্য দিয়ে অতিক্রম করেছে যেহেতু এটা একটা অর্ধ সেকশনাল প্রকাশভঙ্গি এই বস্তুটা যেটাকেই আমরা ফালি করি না কেন এটা অবশিষ্ট কাট সেকশনাল বিষয়টার সঙ্গে সমতুল্য হবে সুতরাং শুধুমাত্র সেখান থেকে তুমি তোমার কাটসেকশন দেখার একটা অবস্থায় থাকবে সুতরাং সেখানে এটা এবং এটার মধ্যে একটা ব্যবধান আছে সুতরাং সেই কাট সেকশনটা যাই হোক আমাদের সেটা আছে আমরা সেখানে দেখতে পারি এবং এই সাদা ফাঁকা জায়গা ঐ সাদা ফাঁকা জায়গাটা হলো সেটা এবং উপাদানটা শুধুমাত্র এখান থেকে সরানো হয়েছে কিন্তু কেন্দ্রগামী রেখা থেকে নয় সুতরাং কেন্দ্রীয় রেখা থেকে তোমাদের আছে নিচের পশ্চাদমুখী বস্তু যেটা কোনো কাটভিউ ছাড়াই উপাদানের মতো বাইরে বেরিয়ে এসেছে এই প্রকৃতির বস্তুগুলোকে বা ভিউগুলোকে আমরা অর্ধ সেকশনাল ভিউ বলে থাকি এটা সমগ্র বস্তুটার সরলীকরণ করে এটা বলে যে আমাদের এর জন্য প্রদর্শন করতে হয় না এদিকেও সেটা সিমেট্রিক হয় সুতরাং সেখানেও একটা ছিদ্র আছে সেটা বলে কারো সাথে যোগাযোগ করার এটা হলো সহজ উপায় এবং এটা হলো অ্যাসিমেট্রিক প্রকারের বস্তু এবং তোমাদের লেফট রাইট সিমেট্রি আছে এবং শুধুমাত্র এই অংশটা দেখানোই যথেষ্ট সুতরাং আমি যেরকম বলেছি আমাদের এই অর্ধে কোনো আড়ালে থাকা রেখা দেখানো উচিত নয় এবং সেখানে ঐ অর্ধগুলোকে ভাগ করার জন্য একটা কেন্দ্রগামী রেখা থাকা উচিত এবং তীর চিহ্নের অভিমুখ আমাদের যে অংশ রেখে দিতে হবে সেটাকে নির্দেশ করে এখন আরেকটা বস্তু নেওয়া যাক আবার আমাদের এখানে এই সিমেট্রিক বস্তু আছে এবং আমরা এই অংশটা রাখতে চাই এটা অপসারিত করতে চাই যদি আমি সেটা সরিয়ে দিই আমাদের এই উপাদান আছে সেখানে এই উপাদান আছে সুতরাং সেই উপাদানটা যেটা আমাদের আছে হলো এই হ্যাচযুক্ত রেখাগুলো এবং এগুলো সেখানে সমস্ত অঞ্চল জুড়ে বিস্তৃত সুতরাংআমরা সেইটাকে একটা হ্যাচযুক্ত রেখা দ্বারা দেখাচ্ছি এখন এটা সেটার ওপর মিলিত হবে সুতরাং তোমাদের থাকবে একটা কেন্দ্রীয় রেখা এবং এই উপাদানটা প্রজেক্ট করা হয়েছে সুতরাং সেখানে আমাদের কোনো অন্তর্নিহিত রেখা থাকবে না এবং এই বৃত্তাকার অভিমুখে এটা সিমেট্রিক হবে এখন আরেকটা ভিউর দিকে দেখা যাক যেগুলোকে আমরা অফসেট সেকশন বলে ডাকি একটা জায়গায় একটা সেকশনাল তল থাকার বদলে যদি আমাদের যান্ত্রিক উপাদানের অভ্যন্তরীণ অংশগুলো বোঝানোর জন্য বস্তুটার মধ্যে দিয়ে অসংখ্য তল অতিক্রান্ত হয় তারপর আমরা এই অফসেট সেকশনের সাথে যাব উদাহরণ হিসেবে আমাদের এই ব্রাকেট আছে আমরা সেই অভিমুখে এসেছে এমন একটা তল পেতে চাই যেটা আবার ঐ বস্তুটা দিয়ে গেছে এসেছে আবার গেছে এই প্রকারের সেকশন আমি এগুলো পেতে চাই যদি সেটা বিষয়টা হয় যদি আমি ঐ অভিমুখে তীর চিহ্ন গুলো প্রকাশ করি এর অর্থ হলো সেটা রাখতে হবে এই অংশটা অপসারিত করতে হবে একটা আইসোমেট্রিক উপায়ে কাট সেকশনাল ভিউ দৃষ্টিগোচর করা যাক সুতরাং যদি আমরা টপ ভিউ থেকে দেখি এই অংশটা রাখো এটা সরিয়ে দাও সুতরাং আইসোমেট্রিক স্তরে আমরা এই নীলাভ সবুজ রংটা বাদ দিতে চাই এবং নীল রংটা রাখতে চাই যদি আমরা সেটা করি তবে কাট সেকশনাল ভিউ অফসেট কাট সেকশনাল ভিউ যেটা আমরা দেখব সেটা হলো এর মধ্যে দিয়ে এই তলটা যাবার জন্য সুতরাং এই অংশটা বস্তু উপাদান বলে মনে করা হচ্ছে এবং এগুলো হলো প্রজেক্ট করা ভিউগুলো সুতরাং সেটা সরানোর পর ঐ অভিমুখে আমাদের এটাকে দৃষ্টিগোচর করতে হবে সুতরাং এই সমস্ত অংশগুলোই প্রজেক্ট করা হবে যখন আমাদের সেই প্রকারের প্রজেকশন থাকে আমরা সেখানে কোনো উপাদান সরাইনি সুতরাং সেখানে কোনো উপাদান সরানো হয়নি সেটা কেবল একটা ছিদ্রের ন্যায় এবং এই অংশে আমাদের উপাদান থাকবে এই অংশে আমাদের উপাদান থাকবে এখন এটার সমস্ত পথ অতিক্রম করে আবার একটা ছিদ্র থাকবে সুতরাং আমাদের এই নিরবিচ্ছিন্ন রেখাগুলোর উপাদান থাকবে সুতরাং উপাদানটা রয়েছে তারপর আবার এটা এখানে চারিদিকে আছে উপাদান সরানো হয়নি সুতরাং উপাদানটা সরানো হয়নি সুতরাংঐ বস্তুতে আমাদের প্রজেক্ট করা ভিউগুলো দেখতে হবে এখন যদি আমার এই উপাদান থাকে যদি আমার এই যান্ত্রিক উপাদান থাকে তোমরা কি বিভিন্ন তলে অফসেট সেকশন কল্পনা করতে পারো উদাহরণ হিসেবে আমি এরকম কিছু একটা পেতে চাই ওটাকে নাও ওটা আবার এসেছে সেটার মধ্যে দিয়ে গেছে যদি এরকম ঘটনা ঘটে এটাকে কেমন দেখাবে যদি আমাদের এই পাস এর মতন কিছু থাকে সেই অভিমুখে আসবে ঐ অংশটা রাখো ঐ অংশটা রাখো এবং এটাকে অপসারিত করো এটাকে কেমন দেখাবে যদি আমার সেইদিকে একটা তল থাকে যেটা সেটা দিয়ে গেছে এবং আবার সেটা দিয়ে গেছে এটাকে কেমন দেখাবে ঐ অফসেট সেকশন গুলোকে অনুমান করো সুতরাং উদাহরণ হিসেবে যদি আমরা বিভিন্ন তলে অফসেট সেকশনগুলো নিই যেমন আমি একটা সেকশন পাঠাতে চাই এটা গেল গেল গেল গেল সুতরাং এই ছিদ্রের উপর দিয়ে এটাকে যেতে হবে সেই অভিমুখে এসে আবার সেই ছিদ্রটা দিয়ে যাবে দ্বিতীয়টা আমি সেটা দিয়ে পাঠাতে চাই সেই অভিমুখে এসেছে আবার সেই B দিয়ে গেছে একইভাবে আমি এইদিকে একটা সেকশন পাঠাতে চাই এল গেল কিভাবে এটা গেল এগুলো হলো সেকশনাল ভিউগুলো সুতরাং সমাধানের দিকে দেখা যাক সেকশন A কে যদি আমি বেছে নিই যদি আমি সেটাকে প্রকাশ করি যেখানেই হ্যাচিং ঘটবে আমাদের এই উপাদানের অংশগুলো থাকবে এবং সেই জায়গাগুলো যেখানে বড় অঞ্চলজুড়ে আমরা কোন উপাদান সরাইনি সেগুলো ফাঁকাই রয়ে যাবে একইভাবে সেকশন B এর মধ্যে দিয়ে এটাকে পাই এটাকে কেমন দেখাবে এইটা এটাকে প্রকাশ করবে এবং এইটা সেটাকে প্রকাশ করবে সেকশন C এটা হলো যে সেকশনটা আমরা পেতে চাই সেখানে তলায় একটা ছিদ্র আছে এবং আমাদের একটা স্লট এর মতন কিছু একটা আছে যেটা নিচের দিকে সমস্ত পথটা যাচ্ছে আমাদের সেটা আছে এবং আমাদের এই ছিদ্রটা আছে যেটা আমরা এই উপায়ে দেখাচ্ছি সুতরাং যখন আমরা সেই অভিমুখে সেকশনগুলোকে দেখি এভাবেই সেগুলোকে দেখতে লাগে এখন রিভলভ করা সেকশনগুলোর দিকে দেখা যাক উদাহরণ হিসেবে যদি আমাদের দুটো উপাদান বিশিষ্ট একটা বস্তু থাকে সম্ভবত এটা একটা প্রায় পেন্ডুলামের মত জিনিস যেটা দোলার চেষ্টা করছে এবং এগুলো একটা আরেকটার সঙ্গে সংযুক্ত এখন আমরা সেটা দিয়ে গেছে এবং আরো সেটা দিয়ে ঐভাবে গেছে এরকম একটা সেকশন চাই সুতরাং ঐ তল বরাবর ফালি করো ওটাকে অপসারিত করো এবং এটাকে রাখো যখন আমাদের ঐ প্রকারের বস্তু থাকবে আমরা এই উপাদানটি বাদ দিয়ে দেবো সুতরাং এটাকে হ্যাচযুক্ত রেখাগুলো দ্বারা দেখাও এখন এই বস্তুটা আমরা সরাবো কিন্তু আমরা ওটাকে প্রজেকশন তলে দেখতে চাইবো সুতরাং এই সমস্ত উপাদান সংক্রান্ত বিষয়গুলো সরানোর পর আমরা কি করব আমরা এটাকে পুরোপুরি নিচের দিকে রিভলভ করবো কারণ আমরা সেই দিকে সম্পূর্ণ ভিউর মত কিছু একটা দেখতে চাইবো যদি আমি সরাসরি একটা সাইড ভিউ থেকে দেখি এটা এই অবস্থান পর্যন্ত থাকবে যে আমরা দেখার একটা অবস্থায় থাকবো কিন্তু এটা কত বড় বা লম্বা সেটা সম্পর্কে আমাদের কোনো তথ্য থাকবে না সে কারণে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এটাকে একটা রিভলভিং সেকশন হিসাবে জেনে আমরা এই বস্তুটাকে নিচের দিকে ঘুরাবো ঐ অংশটা সরিয়ে এটাকে দেখাবো সুতরাং রিভলভ করার পর যদি তোমরা এই প্রজেকশন লাইন গুলো দেখো সেই লাইনগুলো যাই হোক এই অংশটা সেটার সঙ্গে মিলিত হবে সেই অংশটা রিভলভ করার পর এটা দেখাচ্ছে যে সেটার সঙ্গে এটা মিলিত হবে সুতরাং শুধুমাত্র ঐদিকে প্রজেক্ট করার বদলে ঐ বস্তুর আসল তথ্য কি কোনো অর্থে আমরা সেটা পাবো সুতরাং সেখানে ড্রিল করা গর্তগুলোর আকার এবং অন্যান্য অভ্যন্তরীণ খুঁটিনাটি দেখার মত একটা অবস্থায় আমরা থাকবো যদি আমাদের সেই প্রকারের বস্তুগুলো থাকে আমরা সেগুলোকে রিভলভ সেকশন হিসাবে ডাকবো সুতরাং আজকের ক্লাসে আমরা বিস্তারিতভাবে সম্পূর্ণ সেকশন সম্পর্কে শিখেছি অর্ধ সেকশন অফসেট সেকশন এবং রিভলভ সেকশনগুলো সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা রিব এবং ওয়েব সেকশন অ্যালাইন্ড সেকশনগুলো ভেঙে ফেলা অপসারিত করা এবং যন্ত্রের উপাদানগুলো সম্পর্কে শিখব তোমাদের অসংখ্য ধন্যবাদ